নমস্কার এবং সিকিউর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের এই বক্তৃতায় স্বাগতম সুতরাং গত দুটি বক্তৃতায় আমরা দেখেছিলাম কিভাবে স্ট্যাকের একটি বিশেষ দুর্বলতা আক্রমণকারী দ্বারা এক্সপ্লয়েট করা যায় আগের বক্তৃতায় আমরা রিটার্ন টু লিব সি অ্যাটাক দেখেছিলাম যেখানে আক্রমণকারী স্ট্যাকে উপস্থিত একটি বাফারকে ওভারফ্লো করায় এবং লিব সি লাইব্রেরিতে একটি নির্দিষ্ট ফাংশন দিয়ে রিটার্ন অ্যাড্রেস প্রতিস্থাপন করে তারপরে শেষ বক্তৃতাটিতে আমরা আক্রমণের আরও উন্নত ফর্মের দিকটি দেখেছিলাম যেখানে আক্রমণকারী শুধুমাত্র Libc এর ফাংশনগুলির মধ্যে সীমাবদ্ধ নয় কিন্তু একটি পেলোড তৈরি করতে পারে যা প্রায় যে কোনও আর্বিট্রারি নির্দেশকে কার্যকর করে এবং আক্রমণকারী যেভাবে এটি করে তা হল ROP প্রোগ্রামগুলির একটি ধারণা দ্বারা অথবা রিটার্ন ওরিয়েন্টেড প্রোগ্রামের দ্বারা সুতরাং এই আক্রমণগুলি হল প্রোগ্রামগুলির উপর সবচেয়ে উন্নত আক্রমণগুলির মধ্যে একটি এই বক্তৃতায় আমরা এই ধরনের ROP এবং Libc আক্রমণ প্রতিরোধ করার জন্য ASLR বা অ্যাড্রেস স্পেস লেআউট রান্ডমাইজেশন নামে পরিচিত একটি ধারণার দিকে নজর দেব সুতরাং ASLR এর প্রভাব বোঝার জন্য আমরা সম্ভাব্য আক্রমণকারীদের কাছ থেকে এই আক্রমণগুলি দেখব সুতরাং আক্রমণকারীদের পরিকল্পনা নিম্নরূপ আসুন ধরা যাক আক্রমণকারী একটি অ্যাপ্লিকেশনের জন্য একটি এক্সপ্লয়েট তৈরি করতে চায় আসুন আমরা বলি যে এখানে অ্যাপ্লিকেশনটি অপারেটিং সিস্টেম হবে এবং উদাহরণ স্বরূপ বলি এখানে অ্যাপ্লিকেশনটি অপারেটিং সিস্টেম কার্নেল হতে পারে সুতরাং আমরা জানি যে আক্রমণকারীর প্রথম যে জিনিসটি করা উচিত তা হল অপারেটিং সিস্টেম কার্নেলে একটি দুর্বলতা খুঁজে বের করা তিনি যেভাবে এটি করেন তা হল সোর্স কোড দেখে বা অপারেটিং সিস্টেম কার্নেলে প্রয়োগ করা প্যাচগুলিতে কিছু লক্ষ্য করে এবং খুঁজে বের করে যে এই প্যাচগুলির মধ্যে একটিতে একটি দুর্বলতা রয়েছে বা প্যাচগুলি আসলে একটি নির্দিষ্ট দুর্বলতা ঠিক করে অথবা তৃতীয় উপায় হল CVE অনুসরণ করে সুতরাং একবার আক্রমণকারী সোর্স কোডে একটি নির্দিষ্ট দুর্বলতা খুঁজে পেলে পরবর্তী জিনিসটি হল এই দুর্বলতাটিকে কার্যকারিতা বিনষ্ট করতে ব্যবহার করা পরবর্তী অংশটি হল এই দুর্বলতা ব্যবহার করে সেই নির্দিষ্ট অ্যাপ্লিকেশনে দূষিত কোড ইনজেক্ট করা উদাহরণস্বরূপ অ্যাপ্লিকেশনটি অপারেটিং সিস্টেম কার্নেল হতে পারে উদাহরণস্বরূপ দূষিত কোড একটি শেল পেতে পারে যার রুট সুবিধা রয়েছে এখন আমরা জানি আক্রমণকারী যদি রুট সুবিধা সহ একটি শেল পায় তবে সে পুরো সিস্টেমের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পায় এখন শেষ তিনটি আক্রমণ থেকে আমরা এই কোর্সে অধ্যয়ন করেছি যা আমরা বুঝতে পারি যে আক্রমণকারী যে পেলোডগুলি লিখেছে সেগুলি অ্যাড্রেসগুলির উপর অত্যন্ত নির্ভরশীল উদাহরণস্বরূপ ROP আক্রমণে আক্রমণকারীকে সঠিক অ্যাড্রেসগুলি জানতে হবে যেখানে এই গ্যাজেটগুলি Libc লাইব্রেরিতে উপস্থিত রয়েছে সুতরাং উদাহরণস্বরূপ এখানে এই ক্ষেত্রে আক্রমণকারীকে জানতে হবে যে লাইব্রেরিতে গ্যাজেট1 গ্যাজেট2 গ্যাজেট3 এবং গ্যাজেট4 এর ঠিকানা কোথায় রয়েছে সুতরাং আক্রমণকারীর অনুমান হল যে তিনি যদি এই গ্যাজেটগুলিকে একটি নির্দিষ্ট সিস্টেমে খুঁজে পেতে সক্ষম হন তবে সেই আক্রমণটি সফল হবে এখন অ্যাড্রেস স্পেস লেআউট রান্ডমাইজেশন বা ASLR কাজ করে যাতে আক্রমণকারীর পক্ষে এই ধরনের গ্যাজেটগুলি খুঁজে পাওয়া কঠিন হয় ASLR যা অর্জন করে তা হল এটি একটি অ্যাপ্লিকেশনের অ্যাড্রেসের স্থানকে এলোমেলো করে দেয় যার ফলে আক্রমণকারীর জন্য নির্দিষ্ট অ্যাড্রেসগুলি পাওয়া কঠিন করে তোলে সুতরাং উদাহরণস্বরূপ এই চিত্রটিতে আমরা এখানে দেখতে পাচ্ছি যা একই অ্যাপ্লিকেশনের তিনটি ভিন্ন উদাহরণের জন্য মেমোরি বিন্যাস দেখায় সুতরাং আমরা এখানে যা দেখছি তা হল মেমোরি লেআউট প্রতিবার যখন আপনি অ্যাপ্লিকেশনটি চালান তখন পরিবর্তন হয় উদাহরণস্বরূপ এখানে একটি বিশেষ লাইব্রেরি ধরা যাক যা ADVAP123 নামে পরিচিত সুতরাং এটি অ্যাপ্লিকেশনের প্রথম অংশের সময় একটি নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকে দ্বিতীয় রানের সময় ADVAP123 অন্য স্থানে উপস্থিত থাকে এবং তৃতীয় রানের সময় তৃতীয় অবস্থানে ইত্যাদি সুতরাং যেহেতু এই অবস্থানটি অ্যাপ্লিকেশনের প্রতিটি রানের সময় পরিবর্তিত হচ্ছে আক্রমণকারীর পক্ষে সঠিক অবস্থানটি সনাক্ত করা কঠিন হবে যেখানে গ্যাজেটগুলি উপস্থিত হতে চলেছে যার ফলে ROP আক্রমণগুলি কার্যকর করা থেকে রোধ করা যায় সুতরাং ASLR একটি নতুন ধারণা নয় এটি 2001 সালে Linux PaX প্রকল্প দ্বারা শুরু হয়েছিল এবং 2012 বা 2013 সাল থেকে এটি বেশ সাধারণ হয়ে উঠছে এবং অপারেটিং সিস্টেমে ডিফল্টরূপে যুক্ত হচ্ছে উইন্ডোজ এবং লিনাক্স অপারেটিং সিস্টেম এখন ডিফল্টরূপে ASLR সমর্থন করে লিনাক্স অপারেটিং সিস্টেমে ASLR লাইব্রেরির অবস্থান স্তূপের অবস্থান স্ট্যাক এবং আরও কিছু অ্যাপ্লিকেশনের প্রতিটি রানের সাথে এলোমেলো করে দেয় সুতরাং আপনি যদি বর্তমান লিনাক্স সিস্টেম বিশেষ করে উবুন্টু সিস্টেমে থাকেন আপনি এই নির্দিষ্ট ফাইলটি দেখতে পারেন আপনি procsyskernelrandomize va space এই ফাইলটি ক্র্যাক করতেও পারেন আপনার অপারেটিং সিস্টেম ASLR সক্ষম আছে কিনা তা নির্ধারণ করতে সুতরাং এই নির্দিষ্ট ফাইলটির 3টি মান 0 1 বা 2 হবে 0 এর অর্থ হল যে নির্দিষ্ট সিস্টেমে ASLR নিষ্ক্রিয় করা হয়েছে যেখানে 2 এর রান্ডমাইজেশনের সর্বোচ্চ স্তর রয়েছে যেখানে 2 হল রান্ডমাইজেশনের সর্বোচ্চ স্তর 1 এর মান দিয়ে যা অর্জন করা হয় তা হল স্ট্যাকের অবস্থান রান্ডমাইজ করা হয় একইভাবে VDSO এর অবস্থান ভাগ করা মেমোরি অঞ্চল ইত্যাদি রান্ডমাইজ করা হয় 2 এর মান দিয়ে এর মানে হল যে এটি 1 এর সাথে অর্জিত সমস্ত রান্ডমাইজেশন অর্জন করে সেই সাথে ডেটা সেগমেন্টের অবস্থানও এলোমেলো করা হয় সুতরাং 2 এখন বেশিরভাগ লিনাক্স সিস্টেমে ডিফল্ট সেটিং সুতরাং চলুন ASLR এর দিকে নজর দিন সুতরাং আপনি যা করতে পারেন তা হল আপনি একটি নির্দিষ্ট প্রোগ্রাম চালাতে পারেন সেই প্রোগ্রামটির পিআইডি খুঁজে বের করতে পারেন এবং যেমনটি আমরা আগে করেছি এই নির্দিষ্ট কমান্ডটি cat procPID দ্বারা সেই নির্দিষ্ট প্রোগ্রামের মেমোরি স্পেস দেখেছি এবং এভাবে আপনি processmaps মেমরি ম্যাপটি পাবেন এখন যদি আপনি সেই একই প্রোগ্রামটি আবার চালান তাহলে স্পষ্টতই আপনি একটি ভিন্ন পিআইডি পাবেন এবং আপনি যদি সেই নতুন প্রক্রিয়াটির জন্য মানচিত্রগুলি দেখেন তবে আপনি দেখতে পাবেন যে এটি অ্যাড্রেস ম্যাপের একটি পরিবর্তন এবং এই পরিবর্তনটি ASLR এর কারণে ঘটছে ধরা যাক যেমন লাইব্রেরি Libc লাইব্রেরি সুতরাং প্রথম রানে Libc লাইব্রেরি এই অবস্থানে 0xb75d000 উপস্থিত রয়েছে দ্বিতীয় রানে সেই একই Libc লাইব্রেরি 0xb75de000 এ উপস্থিত রয়েছে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশনটির প্রতিটি রান অর্থাৎ এভাবে আমরা অ্যাপ্লিকেশনটির প্রতিটি রানের সাথে দেখতে পাই যে অ্যাপ্লিকেশনটির মেমোরি অ্যাড্রেস সেই অ্যাপ্লিকেশনটির ভার্চুয়াল অ্যাড্রেসের মানচিত্র পরিবর্তিত হচ্ছে এখন যেহেতু একটি ভার্চুয়াল অ্যাড্রেসের মানচিত্র পরিবর্তিত হয় তাই গ্যাজেটের অবস্থানগুলিও পরিবর্তিত হবে অতএব ROP স্পেস আক্রমণ যা আক্রমণকারী তৈরি করেছে তা সব সময় কাজ করবে না তাই আপনার linux procs এর জন্য আপনি প্রকৃতপক্ষে এখানে etcsysctlconf এই নির্দিষ্ট ফাইলটি সম্পাদনা করে ASLR এর মান পরিবর্তন করতে পারেন যদি আপনি আসলে এই লাইনটি যেমন kernelrandomize va space যোগ করেন এবং 0 1 বা 2 এর মান উল্লেখ করেন তাহলে ASLR এর জন্য সমর্থন আপনার নির্দিষ্ট সিস্টেমের জন্য সংশোধন করা যেতে পারে সুতরাং আমরা এখন ASLR এর ইন্টারনাল দেখব এটি বোঝার জন্য আমাদের জানতে হবে কিভাবে গ্রন্থাগারগুলিকে স্থানান্তরযোগ্য করা হয় মূলত এটি অর্জনের দুটি উপায় রয়েছে একটি লোড টাইম রিলোকেটেবল হিসাবে পরিচিত এবং অন্যটি PIE বা PIC নামে পরিচিত যা যথাক্রমে পোজিশন ইন্ডিপেন্ডেন্ট এক্সিকিউটেবল এবং পোজিশন ইন্ডিপেন্ডেন্ট কোডকে নির্দেশ করে লোড টাইম রিলোকেটেবলের প্রধান কার্যকারিতা লোডারের সাথে থাকে যেখানে লাইব্রেরি লোড হয়ে গেলে লোডারটি লাইব্রেরির মধ্য দিয়ে যাবে এবং প্রতিটি ঠিকানা সঠিকভাবে সামঞ্জস্য করবে যাতে লাইব্রেরি সঠিক প্রত্যাশিত পদ্ধতিতে সম্পাদন করে PIC কৌশলে একই উদ্দেশ্য অর্জনের জন্য আপেক্ষিক অ্যাড্রেসটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় সুতরাং আমরা আরও বিশদে লোড টাইম রিলোকেটেবল এবং পাশাপাশি PIC এক্সিকিউটেবল উভয়ই দেখব সুতরাং আসুন লোড টাইম রিলোকেটেবল দিয়ে শুরু করি এবং আমরা বলি যে আমরা এইরকম একটি লাইব্রেরি তৈরি করতে চাই সুতরাং এই হল সেই লাইব্রেরি যা আমরা তৈরি করেছি এটি mylib int নামক একটি গ্লোবাল ভেরিয়েবল নিয়ে গঠিত এবং এটির দুটি ফাংশন set mylib int যা মূলত একটি প্যারামিটার X নেয় এবং আমাদের গ্লোবাল ভেরিয়েবলকে সেই নির্দিষ্ট মানটিতে সেট করে এবং দ্বিতীয় ফাংশন get mylib int বর্তমান মানটি প্রদান করে যা গ্লোবাল ডেটা mylib int সুতরাং এখন আপনি এখানে দেখানো হিসাবে GCC ব্যবহার করে এই লাইব্রেরিটি কম্পাইল করতে পারেন এখন ডিফল্টভাবে অন্তত আমার কম্পাইলারে ডিফল্টরূপে এটি এই নির্দিষ্ট সিনট্যাক্সের সাথে কম্পাইল করা হচ্ছে এবং এর ফলে একটি লোড টাইম রিলোকেটেবল কোড তৈরি করবে এখন এই নির্দিষ্ট কোডটি ডিরেক্টরি সোর্স relocgot এ এই লিঙ্ক থেকেও পাওয়া যেতে পারে লোড টাইম রিলোকেটেবল কোড কীভাবে কাজ করে তা বোঝার জন্য আমরা objdump ব্যবহার করে এই লাইব্রেরিটি বিচ্ছিন্ন করি এবং আমরা এই ফাংশনগুলির একটি মূল্যায়ন করি যা হল set mylib int সুতরাং যেমন আমরা এখানে দেখছি এইগুলি set mylib int এর নির্দেশাবলী এবং প্রথম দুটি নির্দেশ সেই নির্দিষ্ট ফাংশনের জন্য স্ট্যাক ফ্রেম তৈরি করে এখানে এই তৃতীয় নির্দেশটি X এর বিষয়বস্তুকে স্থানান্তরিত করে যা এই অবস্থানে উপস্থিত EBP প্লাস 8 যা মূলত এই নির্দিষ্ট ফাংশনের আর্গুমেন্ট সুতরাং আর্গুমেন্ট X এর EAX রেজিস্টারে সরানো হলে X এর বিষয়বস্তু গ্লোবাল mylib int এ সংরক্ষণ করা উচিত এটি করার জন্য আমাদের এই mov নির্দেশ রয়েছে যেখানে EAX রেজিস্টার 0X0 এ সরানো হয়েছে সুতরাং এই 0X0 এমন কিছু যা কম্পাইলার রেখেছে কারণ এই লাইব্রেরিটি লোড টাইম রিলোকেটেবল লাইব্রেরি এরপরে আমরা দেখি কি হয় যখন আমরা এই বিশেষ লাইব্রেরি ব্যবহার করে এমন একটি প্রোগ্রাম কার্যকর করি সুতরাং আমরা যা করি তা হল একটি প্রোগ্রাম তৈরি করি যা এই নির্দিষ্ট লাইব্রেরির সাথে লিঙ্ক করা হয় এবং তারপর সেই প্রোগ্রামে GDB ব্যবহার করা হয় লক্ষ্য করুন যে mylib int এর আসল ঠিকানা এখানে পূরণ করা হয়নি আসলে এটি 0X0 বাকি আছে সুতরাং এটি প্রত্যাশিত যে এই লাইব্রেরিটি লোড হয়ে গেলে লোডারটি এই প্রতিটি ফাংশনের মধ্য দিয়ে যাবে এবং যেখানেই 0X0 থাকবে সেটি mylib int এর আসল ঠিকানা দিয়ে প্রতিস্থাপন করবে সুতরাং এটি অর্জন করার জন্য লাইব্রেরিতে একটি বিশেষ বিভাগ রয়েছে যা লোডারকে লোডের সময় অবজেক্ট ফাইলটি কোন অবস্থানে পরিবর্তন করতে হবে তা নির্ধারণ করতে অনুমতি দেবে সুতরাং এই বিশেষ বিভাগটি রিলোকেটেবল টেবিল নামে পরিচিত সুতরাং আমরা readelf r libmylibso এই কমান্ডটি ব্যবহার করে এটি পেতে পারি এটি আমাদের তৈরি করা লাইব্রেরি সুতরাং লক্ষ্য করুন যে আমাদের এখানে বেশ কয়েকটি এন্ট্রি রয়েছে তবে আমাদের জন্য দুটি আকর্ষণীয় এন্ট্রি হল প্রথম এবং দ্বিতীয় সুতরাং এই এন্ট্রিগুলির প্রতিটি লাইব্রেরি কোডে সঠিক অবস্থান নির্ধারণ করে যা লোডারকে পরিবর্তন করতে হবে লক্ষ্য করুন যে একটি mylib int ঠিক দুটি স্থানে ব্যবহার করা হয়েছে এখানে ফাংশন set mylib int এ এবং দ্বিতীয়টি এই স্থানে রয়েছে get mylib int এই অবস্থানগুলির প্রতিটি এই নির্দিষ্ট টেবিলে একটি এন্ট্রি আছে সুতরাং লক্ষ্য করুন যে আমাদের যে অবস্থানগুলি পরিবর্তন করতে হবে তা অবজেক্ট ফাইলের অফসেট 473 এবং 47d এ রয়েছে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে অবস্থান 473 এই 0X0 এর সাথে মিলে যায় সুতরাং জেনে রাখুন যে এটি একটি অফসেট 472 অর্থাৎ A3 472 এর অফসেটে এবং 473 এই নির্দিষ্ট 0s এর সাথে মিলে যায় আরেকটি বিষয় লক্ষণীয় যে টাইপ তাই এই ধরনের প্রতিটি 32 বিট এইভাবে একটি সময়ে যখন এই নির্দিষ্ট লাইব্রেরিটি লোড হয় লোডারটি এই টেবিলটি দেখবে এবং এই টেবিলের প্রতিটি সারির মধ্য দিয়ে যাবে এটি এই অবস্থান 473 এর মধ্য দিয়ে যাবে যা এই 0X0 এর সাথে মিলে যায় এটি নির্ধারণ করবে যে এখানে একটি 32 বিট মান প্রয়োজন এবং এই মানটি mylib int এর সাথে মিলে যায় এবং তাই এটি mylib int এর জন্য সঠিক অ্যাড্রেসটি পাবে এবং 0X0 কে mylib int এর প্রকৃত অ্যাড্রেসটি দিয়ে প্রতিস্থাপন করবে সুতরাং লোডার আসলে তার কাজ করছে কিনা তা পরীক্ষা করার জন্য আমরা যা করতে পারি তা হল আমরা একটি ছোট প্রোগ্রাম লিখতে পারি যা লিঙ্ক করা আছে যা এই বিশেষ লাইব্রেরির সাথে লিঙ্ক করবে এবং যা সেই প্রোগ্রামটিকে কম্পাইল করবে এবং GDB ব্যবহার করে সেই নির্দিষ্ট প্রোগ্রামটিকে ডিবাগ করবে নিম্নলিখিত উপায়ে সুতরাং আমরা যা করি তা হল আমরা main এ একটি ব্রেকপয়েন্ট সেট করি এবং তারপর যখন ব্রেকপয়েন্টটি আঘাত করা হয় আমরা GDB তে সেট mylib int একটি বিচ্ছিন্ন করি সুতরাং এই অ্যাসেম্বলি কোড এবং এই অ্যাসেম্বলি কোডের মধ্যে পার্থক্য লক্ষ্য করুন সুতরাং এই অ্যাসেম্বলি কোড হল লাইব্রেরির সংকলন করার পরে কম্পাইলার যা দেয় যখন এই অ্যাসেম্বলি কোডটি রানটাইমে প্রাপ্ত হয় যা লোডার অ্যাড্রেস স্পেসে লাইব্রেরি প্রবেশ করানোর পরে দ্রষ্টব্য এখানে একই নির্দেশাবলী আপনি পুশ ইবিপি mov স্ট্যাক পয়েন্টার বেস পয়েন্টার এবং তাই একই নির্দেশাবলী এখানে উপস্থিত রয়েছে তবে এটিও লক্ষ্য করুন যে এই নির্দেশে উপস্থিত 0X0 এই ঠিকানাটি B7FTF5F8 দিয়ে প্রতিস্থাপিত হয়েছে যা mylib int এর আসল ঠিকানা সুতরাং লক্ষ্য করুন যে লোডার তার কাজ অর্জন করেছে এটি mylib int এর প্রকৃত অ্যাড্রেসেের সাথে এই অবস্থানে শূন্য প্রতিস্থাপন করেছে একইভাবে আপনি এটাও চেক করতে পারেন যে এই get mylib int এ mylib int টিও mylib int এর সঠিক ঠিকানা নির্দেশ করার জন্য প্রতিস্থাপিত হয়েছে সুতরাং লোড টাইম রিলোকেটেবল টেকনিকের সীমাবদ্ধতা হল যে এটির লোড টাইম অত্যন্ত ধীরগতির যেহেতু মূলত আমাদের কাছে এমন লোডার রয়েছে যা প্রতিটি স্থানের মধ্য দিয়ে যায় যা পরিবর্তন করা প্রয়োজন এবং পূর্ণ করে এবং সেই অবস্থানের শূন্যগুলিকে প্রকৃত অ্যাড্রেস দিয়ে প্রতিস্থাপন করে দ্বিতীয়ত এটির জন্য একটি লিখনযোগ্য কোড সেগমেন্ট প্রয়োজন যা মূলত সমস্যা তৈরি করতে পারে লোড টাইম রিলোকেটেবল টেকনিকের তৃতীয় সীমাবদ্ধতা হল এটি এক্সিকিউটেবল কোড শেয়ারিং প্রতিরোধ করে আমরা এই সম্পর্কে বিশদে যাব না তবে অপারেটিং সিস্টেমে একটি প্রক্রিয়া আছে যাকে কপি অন রাইট বলা হয় যেখানে সাধারণত লাইব্রেরি কোডগুলি সিস্টেমের সমস্ত প্রক্রিয়ার মধ্যে ভাগ করা হয় লোড টাইম রিলোকেটেবল কোডের তৃতীয় সীমাবদ্ধতা হল প্রতিটি প্রোগ্রাম কোডের লাইব্রেরির নিজস্ব কাস্টমাইজড কপি থাকা উচিত সুতরাং আমরা অনুশীলনে এটি চাই না অনুশীলনে সাধারণত ডুপ্লিকেশন প্রতিরোধ করার জন্য একটি মেশিনে চলমান সমস্ত প্রোগ্রাম শেয়ার করা লাইব্রেরির একই অনুলিপি ব্যবহার করবে উদাহরণস্বরূপ Libc সিস্টেমে চালানো সমস্ত প্রোগ্রাম Libc এর একই অনুলিপি ব্যবহার করবে যাতে RAM তে Libc এর নকল না হয় যাইহোক লোড টাইম রিলোকেটেবলের সাথে যেহেতু প্রতিটি প্রোগ্রামের জন্য লাইব্রেরির একটি খুব কাস্টমাইজড সংস্করণ প্রয়োজন তাই এই ধরনের ভাগ করা সম্ভব হবে না PIC বা প্রোগ্রামেবল স্বাধীন কোড কৌশল ব্যবহার করে লোড টাইম রিলোকেটেবল টেকনিকের অনেক অসুবিধা দূর করা হয় সুতরাং এই বিশেষ কৌশলের সাহায্যে লাইব্রেরিগুলিকে প্রক্রিয়াটির ভার্চুয়াল অ্যাড্রেসের জায়গায় স্থানান্তরযোগ্য করা যেতে পারে সুতরাং মূলত এখানে যা করা হয়েছে তা হল কোডের প্রতিটি অ্যাড্রেস পরিবর্তন করার জন্য লোডারের উপর নির্ভর করার পরিবর্তে প্রচুর আপেক্ষিক অ্যাড্রেস ব্যবহার করা হয় গ্লোবাল অফসেট টেবিল বা GOT টেবিল নামে পরিচিত একটি বিশেষ টেবিল ব্যবহার করা হয় সুতরাং আমরা দেখব কিভাবে এই PIC কাজ করে এবং কিভাবে GOT টেবিলটি একটি ভেরিয়েবলের আসল ঠিকানা সমাধান করতে ব্যবহার করা হয় সুতরাং আসুন আমরা বলি যে আমাদের এইরকম একটি নির্দেশ রয়েছে যেখানে আমরা একটি ভেরিয়েবলের অ্যাড্রেস এই রেজিস্টার EDX এ সরাতে চাই এখন সাধারণত GOT ছাড়া আমাদের এই নির্দিষ্ট ভেরিয়েবলের প্রকৃত অ্যাড্রেস জানতে হবে এবং সেইজন্য এই বিশেষ নির্দেশের ফলে নন রিলোকেটেবল কোড হবে আপনার যদি একটি গ্লোবাল অফসেট টেবিল থাকে তবে একই একক নির্দেশ তিনটি নির্দেশাবলীতে রূপান্তরিত হয় প্রথমে আমরা EDX নামক এই রেজিস্টারে GOT টেবিলের ঠিকানা লোড করি তারপরে আমরা এই রেজিস্টার EDX এ টেবিলে 16 বাইটের একটি অফসেট আরও সুনির্দিষ্টভাবে লোড করি তারপর আমরা এই রেজিস্টার EDX এ 16 বাইটের একটি অফসেট আরও সুনির্দিষ্টভাবে টেবিলে লোড করি এখন এই অবস্থানে EDX প্লাস 16 বাইট যা উপস্থিত আছে তা হল এই নির্দিষ্ট ভেরিয়েবলের আসল অ্যাড্রেস এরপর আমরা যা করি তা হল এই EDX রেজিস্টারের বিষয়বস্তু এই নির্দিষ্ট রেজিস্টারে লোড করা এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভেরিয়েবলের অ্যাড্রেস সরাসরি EDX রেজিস্টারে লোড করার পরিবর্তে যা কোডটিকে নন রিলোকেটেবল করে তোলে তার পরিবর্তে আমরা GOT টেবিল ব্যবহার করি GOT টেবিলে প্রকৃত অ্যাড্রেস রয়েছে যেখানে ভেরিয়েবলগুলি উপস্থিত রয়েছে এবং তাই আমরা GOT টেবিলের বিষয়বস্তু লোড করি এবং EDX এর বিষয়বস্তু ব্যবহার করে সরাসরি প্রকৃত ভেরিয়েবলটির প্রবেশাধিকার অর্জন করি সুতরাং আমরা আমাদের তৈরি করা লাইব্রেরিটি নেব এবং দেখব কিভাবে কম্পাইলার এই GOT টেবিল ব্যবহার করার জন্য কোড তৈরি করে সুতরাং আমরা যে কোডটি নেব তা হল আমাদের দুটি লাইব্রেরি ফাংশন set mylib int এবং get mylib int নিয়ে গঠিত এবং আরও গুরুত্বপূর্ণ এই নির্দিষ্ট সময়ে এই বিশেষ গ্লোবাল ভেরিয়েবল mylib int সুতরাং আমরা দেখেছি লোড টাইম রিলোকেটেবল কোড হলে কি হয় এখন PIC এর সাথে সেট mylib int এর জন্য কোডটি অনেক আলাদা দেখায় সুতরাং আমরা যা দেখতে পাচ্ছি তা হল i686 get pc thunkcx নামক কিছু ফাংশনে একটি কল রয়েছে এবং এছাড়াও কিছু অন্যান্য পরিবর্তনও রয়েছে সুতরাং আমরা আরো বিস্তারিত দেখব সুতরাং প্রথমে আমরা কল নির্দেশ দেখতে পাই যা মূলত এখানে এই নির্দিষ্ট ফাংশনের জন্য একটি কল যা স্ট্যাক পয়েন্টারের বিষয়বস্তু ECX রেজিস্টারে সংরক্ষণ করে এবং তারপরে ফিরে আসে সুতরাং আমরা এখানে যা দেখছি তা হল এই ECX রেজিস্টারের বিষয়বস্তু আমাদের এই বিশেষ নির্দেশের অ্যাড্রেসটি আছে এখন আপনি এই ECX রেজিস্টারের বিষয়বস্তুতে 1180 যোগ করুন সুতরাং এই 1180 হল GOT টেবিলের অফসেট সুতরাং ECX 1180 হল পাওয়া টেবিলের একটি অফসেট আরও আমরা ECX থেকে 8 বাইট বিয়োগ করি যা GOT টেবিলের একটি অফসেট যাতে mylib int এর প্রকৃত অ্যাড্রেসটি রয়েছে সুতরাং mylib int এর এই প্রকৃত অ্যাড্রেসটি EAX রেজিস্টারে সরানো হয় তৃতীয়ত আমরা লক্ষ্য করি যে আমরা EDX রেজিস্টারের বিষয়বস্তু EAX রেজিস্টার দ্বারা নির্দেশিত স্থানে সংরক্ষণ করছি সুতরাং মনে রাখবেন যে EAX রেজিস্টারে mylib int এর সঠিক ঠিকানার পয়েন্টার রয়েছে অতএব স্টোরের নির্দেশ EDX রেজিস্টারের বিষয়বস্তু mylib int এর সঠিক অবস্থানে সংরক্ষণ করবে সুতরাং GOT ব্যবহার করার সাথে সাথে PIC কৌশল ব্যবহার করার সুবিধা হল যে আপনি লোডের সময় যথেষ্ট কমিয়েছেন এর বিপরীতে আগের ক্ষেত্রে যেখানে লোডার প্রতিটি স্থান পরিবর্তন করে যেখানে গ্লোবাল ডেটা ব্যবহার করা হয় এখানে আমরা একটি একক GOT টেবিল ব্যবহার করছি যা বিশ্বব্যাপী ডেটার জন্য সঠিক অ্যাড্রেসটি সংরক্ষণ করে এইভাবে লাইব্রেরি লোড করে ওভারহেডগুলি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে তদ্ব্যতীত আপনি যদি কোড পরিবর্তন না করেন তাহলে আমাদের প্রয়োজন নেই যে কোড সেগমেন্টগুলি লেখার যোগ্য হতে হবে এটি লোড টাইম রিলোকেটেবল টেকনিক ভ্যালুর বিপরীতে আসলে কোড সেগমেন্টটিকে লেখার যোগ্য হতে হবে আরও যেহেতু আমাদের প্রতিটি প্রোগ্রামের জন্য কাস্টমাইজড লাইব্রেরি প্রয়োজন হয় না তাই আমরা আসলে সিস্টেমের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে লাইব্রেরি ভাগ করতে পারি GOT টেবিলের কারণে এই সমস্ত সুবিধাগুলি অর্জন করা হয় GOT টেবিলটি ডেটা সেগমেন্টে উপস্থিত রয়েছে এবং আমরা জানি যে ডেটা সেগমেন্টটি লেখার যোগ্য তাই লোডের সময় লোডারকে যা করতে হবে তা হল GOT টেবিলটি পূরণ করা এই বিশেষ স্কিমের অসুবিধা হল যে এখন রানটাইম ওভারহেড বেড়েছে একটি নির্দিষ্ট ভেরিয়েবলে সরাসরি যাওয়ার এবং প্রবেশাধিকার অর্জন করার পরিবর্তে এখন আমাদের GOT টেবিল থেকে প্রকৃত ভেরিয়েবলটি খুঁজে বের করতে হবে এবং তারপর সেই নির্দিষ্ট ভেরিয়েবলটিতে পরোক্ষভাবে একটি প্রবেশাধিকার অর্জন করতে হবে যার ফলে রানটাইম বৃদ্ধি পাবে আসুন GOT এর সাথে কাজ করার একটি উদাহরণ দেখি আসুন এই ছোট উদাহরণটি নেওয়া যাক যেখানে আমাদের কাছে আমার গ্লোবাল ডেটা আছে মাইগ্লোব 32 তে শুরু হয়েছে এবং প্রোগ্রামে আমরা গ্লোবাল ডেটার সাথে 5 বৃদ্ধি করি এবং সেই মানটি ফিরিয়ে দিই এখন কম্পাইলার একটি GOT টেবিল তৈরি করার জন্য আমাদের কম্পাইলের সময় অতিরিক্ত বিকল্প নির্দিষ্ট করতে হবে যা shared fpic এই নির্দিষ্ট প্রোগ্রামের জন্য অ্যাসেম্বলি কোড এই রকম কিছু দেখায় এটি এখানে একটি ডেটা বিভাগ পেয়েছে যেখানে মাইগ্লোব রয়েছে এবং এটি কোডগুলি পেয়েছে তাই এখানে চলে গেছে যা এই টেক্সট বিভাগের অধীনে রয়েছে সুতরাং মনে রাখবেন যে কম্পাইলার এই অতিরিক্ত ফাংশনগুলি i686 get pc thunkcx তৈরি করেছে যা মূলত ECX এ পরবর্তী নির্দেশের ঠিকানা লোড করে আমরা দেখি যে এই বিশেষ নির্দেশটি ECX রেজিস্টারে GOT টেবিলের অফসেট যোগ করে তারপর আমরা GOT টেবিল থেকে EAX রেজিস্টারে মাইগ্লোব গ্লোবাল ভেরিয়েবলের পরম অ্যাড্রেসটি লোড করি এবং অবশেষে আমরা পরোক্ষভাবে EAX রেজিস্টারে মাইগ্লোব গ্লোবাল ডেটা লোড করতে পারি সুতরাং এই চারটি নির্দেশের পরে আমরা অবশেষে EAX রেজিস্টারের বিষয়বস্তু লোড করতে সক্ষম হয়েছি এই নির্দিষ্ট কোডের বিচ্ছিন্নতা এইরকম কিছু দেখায় তাই আমরা দেখতে পাই যে এই গ্লোবাল ডেটা মাইগ্লোব নিয়ে গঠিত একটি ডেটা সেগমেন্ট রয়েছে এবং কোড বিভাগগুলি এই নির্দিষ্ট বিভাগ থেকে শুরু হয় যা পাঠ্য বিভাগ হিসাবে চিহ্নিত করা হয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই গুরুত্বপূর্ণ নির্দেশাবলী যা আমাদের বিশ্লেষণ করতে হবে তাই প্রথম নির্দেশটি আমরা দেখতে পাচ্ছি যে এই get pc thunk এ একটি কল আছে এই কলটি যা করে তা হল এটি এখানে এই নির্দিষ্ট ফাংশনে যোগ দেয় স্ট্যাক পয়েন্টারের বিষয়বস্তু এই ECX রেজিস্টারে নিয়ে যায় এইভাবে ECX রেজিস্টারে এই বিশেষ নির্দেশের অ্যাড্রেস অতিরিক্ত নির্দেশটি রয়েছে এই নির্দেশে আমরা GOT টেবিলের অফসেট যোগ করি এই ECX রেজিস্টারে গ্লোবাল অফসেট টেবিল সুতরাং এখন ECX রেজিস্টারে GOT টেবিলের বিষয়বস্তু রয়েছে এখন আমরা GOT টেবিলে অফসেট নিয়ে যা ECX এ এবং বিষয়বস্তু EAX রেজিস্টারে লোড করি সুতরাং এখন EAX রেজিস্টারে মাইগ্লোবের সঠিক অ্যাড্রেস বিশ্বব্যাপী অ্যাড্রেস রয়েছে এখন আমরা সেই গ্লোবাল ডেটার বিষয়বস্তু EAX রেজিস্টারে লোড করি এইভাবে এই নির্দেশের শেষে EAX রেজিস্টারে myglob এর বিষয়বস্তু রয়েছে যা 32 আমরা এই বিষয়বস্তুতে 5 যোগ করেছি এবং এই নির্দিষ্ট ডেটা ফেরত দিয়েছি আমরা যদি সবেমাত্র সংকলিত ক্ষয়প্রাপ্ত ফাইলের বিভিন্ন বিভাগ নির্ধারণ করতে readelf ব্যবহার করি তাহলে আমরা দেখতে পাই যে 19 তম বিভাগে GOT টেবিল রয়েছে সুতরাং এটি 584 বাইটের একটি অফসেটে এবং শুরু থেকে 1584 এর একটি অ্যাড্রেস রয়েছে আরও আমরা তারপরে স্থানান্তরযোগ্য ডেটা দেখতে পারি এবং GOT টেবিলে এই বিশ্বব্যাপী ডেটা মাইগ্লোবের অফসেট দেখতে পারি তাই এখন যেহেতু আমরা জানি কিভাবে একটি লাইব্রেরি PIC কৌশল ব্যবহার করে বা লোড টাইম রিলোকেটেবল ব্যবহার করে রিলোকেটেবল করা যায় আমরা এখন দেখব কিভাবে ASLR কাজ করে সুতরাং এই বিষয়টি বোঝার জন্য আমাদের অপারেটিং সিস্টেমের স্নিপেট দেখতে হবে মূলত যা ঘটছে তা হল যখন অপারেটিং সিস্টেম এই ফাংশনটি load elf binary চালু করে তাই এই বিশেষ ফাংশনটি চালু করা হয় যখন আপনি বাইনারি ডেটা একটি প্রক্রিয়াতে লোড করতে চান বা একটি ভাগ করা লাইব্রেরি একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় লোড হয়ে যায় সুতরাং অপারেটিং সিস্টেমে আপনার এরকম একটি ফাংশন থাকবে এবং গুরুত্বপূর্ণভাবে আমাদের জন্য একটি শর্ত রয়েছে যেখানে আমরা পরীক্ষা করি যে এই randomize va spaceটি একের চেয়ে বড় কিনা সুতরাং আমরা মনে করি যে লিনাক্স সিস্টেমে randomize va space 3টি মান 0 1 বা 2 নেবে যদি মানটি হয় 1 বা 2 এর মানে হল যে নির্দিষ্ট সিস্টেমে ASLR সক্রিয় করা আছে সুতরাং যদি সিস্টেমে ASLR সক্রিয় করা থাকে তবে আমরা এই অংশটি বিশেষ ফাংশন arch randomize break আহ্বান করব যা মূলত এখানে উপস্থিত রয়েছে সুতরাং এই ফাংশনটি যা করে তা হল এই randomize range কে আহ্বান করে যা কিছু নির্দিষ্ট রান্ডম অ্যাড্রেস প্রদান করে সুতরাং এই রান্ডম অ্যাড্রেস তারপর এখানে ফিরে আসে এবং এই সেই রান্ডম অ্যাড্রেস যেখানে লাইব্রেরি লোড করা হয় এইভাবে আমরা দেখি কিভাবে অপারেটিং সিস্টেম লাইব্রেরি লোড করার জন্য প্রসেস অ্যাড্রেস স্পেসে কিছু রান্ডম অবস্থান ব্যবহার করে আরও লোড করার সময় লোডার হয় GOT টেবিলটি পূরণ করবে বা বিশেষভাবে সেই নির্দিষ্ট অবস্থানগুলিতে যাবে এবং সেই সমস্ত বিশ্বব্যাপী ডেটাতে অ্যাড্রেসগুলি পূরণ করবে সুতরাং ডেটা ছাড়াও ফাংশনটিকেও স্থানান্তরযোগ্য করা উচিত পরবর্তী বক্তৃতায় আমরা দেখব কিভাবে ফাংশনগুলিকে রিলোকেটেবল করা হয়